সিস্টেমের সীমা ও উপযুক্তার বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমরা এখন টেলরের মূলনীতি Taylor's principle টি দেখব যা একটি খুব গুরুত্বপূর্ণ নীতি যা এই GO gauge এবং NO GO gauge এর জন্য ব্যবহৃত হয় GO gauge NO GO gauge এগুলি সূচক প্রকৃতির গেজ সুতরাং এখানে আমরা কেবল উপাদানটি ঠিক আছে কি না তা বের করার চেষ্টা করব টেলর দ্বারা প্রস্তাবিত তত্ত্বটি গেজের সীমা নকশায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি কেবল কাজকেই সংজ্ঞায়িত করে না বেশিরভাগ গেজের সীমা র গঠন কেও সংজ্ঞায়িত করে কেবল কাজকেই সংজ্ঞায়িত করে না বেশিরভাগ গেজের সীমা র গঠন কেও সংজ্ঞায়িত করে এই জায়গাটির নিচে দাগ দিন টেলরের নীতি Taylor's principle তে বলা হয়েছে যে GO gauge টি উপাদানগুলির সর্বোত্তম অবস্থা যা LLH এবং HLS পরীক্ষা করার জন্য গঠন করা হয় সুতরাং গর্তের নিম্ন সীমা এবং শ্য়াফ্ট এর উচ্চ সীমা এটি একই সাথে এক রকমের অনেকগুলি আকার পরিমাপ করতে পারে যেমন গোলাকৃতি আকার অবস্থান এবং অন্যান্য সম্ভাব্য জিনিস সুতরাং দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটি সর্বোত্তম উপাদানের অবস্থান খোঁজ করতে পারবে যখন দুটি পৃষ্ঠতল কে একে অপরের সঙ্গে সংযোগ করা হবে সেই সময়ের উপাদানের সর্বোত্তম অবস্থা পরীক্ষা করতে পারবে সুতরাং এটি LLH এবং HLS ঠিক আছে এটি একইসাথে যতগুলি সম্ভব অনুরূপ মাত্রা পরীক্ষা করে এর অর্থ আমি বলতে চাইছি যে আমি কোন উপাদানের উপরে একটি গর্ত নিলাম এবং তারপরে আমি একটি গেজ নেওয়ার চেষ্টা করব সুতরাং এটি একটি GO gauge অর্থাৎ আমি যখন GO gauge টি প্রবেশ করাই তখন আমার সমস্ত বৈশিষ্ট্য যেমন বৃত্তাকার আকৃতি অবস্থানের পাশাপাশি সর্বোত্তম সামগ্রিক অবস্থা যাচাই করা উচিত NO GO gauge টি ন্যূনতম উপাদানের অবস্থা বা ন্যূনতম ধাতব অবস্থা যা HLH বা LLS পরীক্ষা করার জন্য নকশা করা হয়েছে ঠিক আছে সুতরাং এটি পৃথকভাবে কোন সময় কিছু পরিমাপ করে না এটার সাহায্যে পরিমাপ করার জন্য আমাদের GO gauge এর প্রয়োজন হয় এটি একবারে শুধুমাত্র একটি মাত্রা পরীক্ষা করে পূর্ববর্তী ক্ষেত্রে এটি একই সাথে যতগুলি সম্ভব অনুরূপ মাত্রাগুলি পরীক্ষা করছিল তবে এখানে একক সময়ে মাত্র একটি মাত্রা পরীক্ষা করে এইজন্য প্রতিটি পৃথক মাত্রার জন্য পৃথক NOT GO বা NO GO এর গেজ প্রয়োজন হয় পরিদর্শনের সময় GO এর দিকটায় সুতরাং মূলত আমরা যা করার চেষ্টা করছি তা হল আমরা এই দিকটি GO gauge হবে এই দিকটি NO GO gauge হবে সুতরাং দুটি গেজ থাকার চেয়ে এটি প্লাগ গেজ হতে পারে বা এটি স্ন্যাপ গেজ হতে পারে বা এটি নিমজ্জক আকৃতির হতে পারে যা কেবল গর্তের ভিতরে যেতে পারে এবং দেখতে পারে এটি ছোট অনুপাতের গর্তগুলি পরীক্ষা করতে পারে যদি আপনার বড় অনুপাতের গর্ত থাকে এর অর্থ ম্যান্ড্রিল এর দৈর্ঘ্য আরও বেশি হবে সুতরাং এটিও পরীক্ষা করে দেখা যায় যখন এটি ভিতর দিকে প্রবেশ করিয়ে দেওয়া হয় তখন জ্যামিতিক রাশি গুলি পরীক্ষা করে অর্থাৎ একপাশে GO হবে আর আরেকপাশে NO GO হবে আপনার সর্বদা স্বতন্ত্র গেজ থাকতে পারে তবে সেক্ষেত্রে সমস্যাটি হবে এইগুলি সামলে রাখা সুতরাং উভয় গেজকে সামলে রাখার একটি সমস্যা হবে সুতরাং লোকেরা একটি সুন্দর ধারণা নিয়ে এসেছে যে একদিকে GO এবং আরেক দিকে NO GO থাকবে Go Gauge একসাথে অনেকগুলি বৈশিষ্ট্য বা যতটা সম্ভব তথ্য পরীক্ষা করার চেষ্টা করবে এখানে এটি একবারে কেবল একটি পরীক্ষা করতে পারে পরিদর্শনকালে গেজের GO এর দিকটি গর্তে প্রবেশ করা উচিত বা গেজের ওজনের জন্য শ্য়াফ্ট এর উপর দিয়ে অযৌক্তিক শক্তি প্রয়োগ না করাই উচিত যদি আপনি কোন গর্ত পরীক্ষা করেন তবে NO GO গেজের পাশটি প্রবেশ করা বা মধ্য দিয়ে চলে যাওয়া উচিত নয় গেজের GO পার্শ্বের প্রাথমিক বা ক্ষুদ্রতম আকার LLH বা HLS কে নিশ্চিত করে HLS কি শ্য়াফ্টের সর্বোচ্চ সীমা ঠিক আছে যেহেতু এটি প্রাথমিকের তুলনায় সর্বোত্তম ধাতব ও অবস্থা সন্ধানের জন্য গঠন করা হয় অথবা HLH বা LLS সর্বনিম্ন উপাদানের অবস্থাটি খোঁজার জন্য ব্যবহৃত হয় অনুরূপভাবে NO GO gauge টিও একই জিনিসের সন্ধান করে সুতরাং টেলরের নীতিটি GO gauge এবং NO GO gauge এর নকশা গঠনের জন্য ব্যবহৃত হয় সুতরাং GO gauge একদিকে থাকবে অন্যদিকে NO GO gauge থাকবে GO gauge একই সাথে গোলাকৃতি আকার এবং সর্বোত্তম উপাদানগুলির অবস্থা পরীক্ষা করবে NO GO gauge একবারে কেবলমাত্র একটি মাত্রাই যাচাই করার চেষ্টা করবে এবং এটি ন্যূনতম উপাদানের শর্ত পরীক্ষা করার জন্য ব্যবহার করা হবে এখানে যাচাই করা প্রাসঙ্গে যে যেহেতু GO plug টি একই সাথে একটি গর্তের একাধিক মাত্রা পরীক্ষা করতে ব্যবহৃত হয় তাই GO plug গেজটির অবশ্যই মধ্যভাগ পুরো বৃত্তাকার হতে হবে এবং অবশ্যই গর্তটির সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য হওয়া উচিত সুতরাং ধরুন আপনার যদি একটি গর্ত থাকে এবং আপনি যদি বলছেন যে আপনার কাছে একটি GO gauge আছে সুতরাং এই GO gauge টি গর্তের মধ্য দিয়ে পুরোপুরি প্রবেশ করা উচিত এবং এটি অন্য পাশ দিয়ে বেরিয়ে আসা উচিত তবে কেবলমাত্র আপনি গর্তটির আকৃতি এবং আকার যাচাই করার চেষ্টা করতে পারেন এটি একটি গর্ত এবং এটি আপনার GO gauge এখন ইঙ্গিতটি কী GO gauge টি অবশ্যই পুরো দৈর্ঘ্যে বরাবর যাবে এর অর্থ হল যদি আপনার কোন GO gauge থাকে এবং যদি আপনার কোন NO GO gauge থাকে তবে স্বভাবতই দেখে নিয়ে বুঝতে পারবেন যে GO দিকটি সবুজ এবং NO GO দিকটি লাল বর্ণের হবে সুতরাং ধরুন যদি রংটি উঠে যায় বা আপনি স্পষ্টভাবে লেখাটি দেখতে সক্ষম না হন তবে পরবর্তী জিনিসটি যা আপনার মাথায় আসবে তা হল GO gauge টি দীর্ঘ হবে আর NO GO gauge টি ছোট হবে পরিদর্শনের সময় এটি নিশ্চিত করা যেতে পারে যে যদি সরলতা বা বৃত্তাকারের কোন অভাব থাকে বৃত্তাকারতা কি এটি একটি নলাকার বিভাগ এবং যখন আপনি এই অংশটি দেখার চেষ্টা করবেন আমরা এখানে যা দেখি তা একটি বৃত্তাকার গর্ত GO gauge সম্পূর্ণ প্রবেশ করতে পারবে না সুতরাং এটি কোন প্রদত্ত মধ্যভাগের কেবলমাত্র ব্যাসকে নিয়ন্ত্রণ করে না এটি বিঁধ টি সমান আছে কিনা তাও নিশ্চিত করে আমি ইতিমধ্যে একটি উপাদান অঙ্কন করেছি আপনার কাছে এর মতো একটি উপাদান আছে ঠিক আছে প্রতিটি বিভাগে আপনি যখন এটি পরিমাপ করার চেষ্টা করবেন তখন এটি একদম ২০ কমবেশি ০১ মিলিমিটার হবে এটি এই সীমার মধ্যে থাকবে তবে সামগ্রিকভাবে যদি আপনি এই উপাদানটির সমতলতাটি দেখেন তবে শ্যাফ্ট টি সম্পূর্ণভাবে বাঁকানো হয়েছে সুতরাং যখন এটি বিঁধ এর ভিতরে ঠেলে দেওয়া হয় বা যখন তারা বিঁধ টি কিছুটা একই রেখা ছেড়ে সামান্য দূরে করে তখন এই গেজটি এটি খুঁজে বের করতে পারে সুতরাং এ কারণেই এটি বলা হয়েছে যে এটি সম্পূর্ণ দৈর্ঘ্যে যাবে ঠিক আছে তাই আমরা বলেছিলাম এক সাথে এটি একাধিক চলরাশি পরীক্ষা করবে একটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য নেওয়া যায় ঠিক আছে ২৫ মিলিমিটার H 8 ৮ 7 এগুলি হল এমন সংখ্যা যা আমরা ইতিমধ্যে গণনা করেছি এবং এটি পরীক্ষা করার জন্য বার করেছি H ৮ গর্তের সীমা ২৫০৩০ মিলিমিটার নিম্নসীমা সমান প্রাথমিক আকার f 7 শাফ্টের ঊর্ধ্ব সীমা রয়েছে যা হল এটি এবং এটি গেজ ব্যবহার করে নকশার জন্য যে গেজ নেওয়া হয়েছে তার থেকে ১০ শতাংশের সহনশীলতা হয় এবং gap gauge এর সাহায্যে কতটা উপযুক্ত হয়েছে সেটা পরিমাপ করা হয় সুতরাং আমরা প্রথমে যা করি আমরা সহনশীলতাটি খুঁজে বার করি গর্তের জন্য সহনশীলতাটি H L বিয়োগ LL ছাড়া কিছুই নয় অর্থাৎ যা হল ২৫০৩০ বিয়োগ ২৫ মানে ০০৩ মিলিমিটার ছাড়া কিছুই নয় ঠিক আছে এরপরে শ্যাফ্ট এর জন্য সহনশীলতা যা আসলে ২৪৯৭০ বিয়োগ ২৪৯৫০ মিলিমিটার ছাড়া কিছুই নয় আর এটি সমান ০০২০ ঠিক আছে এখন গেজ প্রস্তুতকারকদের gap gauge এর জন্য সহনশীলতা ০১০ শতাংশ গৃহীত হয় ০১ গুণিতক ০০২০ সুতরাং এটি ০০০২ মিলিমিটার ছাড়া কিছুই নয় ঠিক আছে যেহেতু কাজের সহনশীলতা ০০৯ মিলিমিটারের কম তাই ক্ষয় হয়ে যাওয়ার জন্য ছাড় দেওয়ার কথা বিবেচনা করা হয় না ঠিক আছে সুতরাং আমরা যদি প্লাগ গেজ এর জন্য প্লাগ এর ছাড় সম্পর্কে কথা বলতে চাই সেটি আসলে প্লাগ গেজ এর জন্য বিবেচনা করা হয় এছাড়া কিছুই নয় সুতরাং এই GO plug gauge র মানগুলি সমান হবে ২৫০০০ এর থেকে বেশি ০০০৩ এবং যার থেকে ০০০০ কম হবে গর্তের জন্য সহনশীলতা HL - LL ২৫০৩০ - ২৫ ০০৩০ মিমি শ্য়াফ্ট এর জন্য সহনশীলতা ২৪৯৭০ - ২৪৯৫০ ০০২০ মিমি গেজ নির্মাতাদের ব্যবধান গেজ এর সহনশীলতা ০১ × ০০২০ ০০০২ মিমি যেহেতু কাজের সহনশীলতা তখন ০০৯ মিমি এর চেয়ে কম তাই ক্ষয় হয়ে যাওয়ার জন্য ছাড় এক্ষেত্রে বিবেচনা করা না ও হতে পারে প্লাগ গেজ Go Plug gauge র মান ২৫০০০ ০০০০০০০৩ মিমি যেহেতু GO plug gauge এর প্রাথমিক আকারটি গর্তের নিম্নসীমার সমান যা হল সর্বোত্তম উপাদানের অবস্থা যেটা ২৫০০০ মিলিমিটার ছাড়া আর কিছুই নয় NO GO plug gauge এর প্রাথমিক দৈর্ঘ্য ২৫০৩০ এর সমান অতএব NO GO plug gauge এর মান সমান ২৫০৩৩ হয় বেশি ০০০০ অথবা কম ০০০৩ একটি ব্যবধান গেজ এর জন্য ঠিক আছে GO পাশের সমান হবে যা শ্যাফ্ট এর উপাদানের সর্বোচ্চ সীমা যা ২৪৯৭০ মিলিমিটার ছাড়া কিছুই নয় এবং GO ব্যবধান গেজ এর মান হবে ২৪৯৭০ এর থেকে ০০০০ বেশি এবং এটির থেকে ০০০২ মিলিমিটার কম সুতরাং এটি কোনও ব্যবধান গেজ এর জন্য NOT GO এর দিক অথবা NO GO এর দিক এটি নিম্ন সীমা শ্যাফ্টের নিম্ন সীমা হবে যা আসলে ২৪৯৫০ মিলিমিটার সুতরাং NO GO ব্যবধান গেজ এর মান ২৪৯৫০ মিলিমিটার থেকে ০০০২ বেশি অথবা ০০০০ কম যেহেতু Go Plug Gaug এর প্রাথমিক আকার গর্তের নিম্ন সীমা MMC ২৫০০০ মিমি No Go Plug Gauge এর প্রাথমিক আকার ২৫০৩০ মিমি অতএব 'No Go' Plug Gauge এর মান ২৫০৩৩ ০০০৩০০০০মিমি ব্যবধান গেজ Go এর দিকে শ্যাফ্ট এর MML ২৪৯৭০ মিমি Go Gap Gauge এর মান ২৪৯৫০ ০০০২০০০০ মিমি Not Go এর দিকে শ্যাফ্ট এর LML ২৪৯৫০ মিমি সুতরাং No Go Gap Gauge এর মান ২৪৯৫০ ০০০০০০০২ মিমি সুতরাং এখন আপনি যদি এই সমস্যাটি দেখেন তবে আমরা কেবলই একটি plug gauge এর জন্য সমাধান করেছি এবং ব্যবধান গেজ এর জন্যও সমাধান করেছি সুতরাং এটি plug gauge এর জন্য এবং আমরা সবেমাত্র এমন তথ্যগুলি নিয়ে নাড়াচাড়া করেছি যার যোগফলটি এসেছে ২৫০৩০ এবং নিম্নসীমা টি হল এর প্রাথমিক আকার তখন আমাদের একটি শ্যাফ্টের জন্য H 7 প্রদত্ত আছে অথবা এই শ্যাফ্টের f এর প্রান্তীয় মানগুলি f 7 হল এগুলি আর এইগুলি সুতরাং এটির সাহায্যে আমরা চেষ্টা করেছি এবং এইভাবে আমরা কোন GO gauge এবং NO GO gauge এর মান নির্ধারণ করার চেষ্টা করি ঠিক আছে সুতরাং আপনি পরীক্ষায় এই জাতীয় সমস্যার সমাধান আসতে পারে তা আশা করতে পারেন সুতরাং আমরা কেবল সমস্যার এই অংশটি দেখছি সুতরাং এটি আপনি সীমা সমাধানের জন্য চেষ্টা করবেন NOT GO plug gauge এর জন্য সীমা ৪০০০ ছাড়া আর কিছুই নয় সুতরাং এটি ০০৪২৯ কম হবে এবং এটি ০০৩৯০ মিলিমিটার বেশি হবে ঠিক আছে একটি শ্যাফ্টের জন্য একটি GO snap gauge এর সীমাটি এই রূপ ঠিক আছে সুতরাং এখানে এটি কিসের জন্য উচ্চ সীমা হবে সুতরাং এটি প্রাথমিক আকার বিয়োগ মৌলিক বিচ্যুতি যোগ ক্ষয়ের জন্য ছাড় এছাড়া কিছুই নয় ক্ষয়ের জন্য ছাড় হল ১০ শতাংশ ঠিক আছে সুতরাং এটি ৪০০০ বিয়োগ ০০৮০ যুক্ত ০০০০৬৩ মিলিমিটার ছাড়া কিছুই নয় সুতরাং এটি ৩৯৯১৯৩৭ মিলিমিটার যদি আমরা নিম্ন সীমা সম্পর্কে কথা বলি যা ৪০০০ বিয়োগ ০০৮০ যুক্ত ০০০০৬৩ যুক্ত ক্ষয়ের জন্য ছাড় যুক্ত plus gauge এর জন্য ছাড় তা আমরা জানি সুতরাং gauge এর জন্য ছাড় হল এক যুক্ত ক্ষয়ের জন্য ছাড় gauge এর জন্য ছাড় হল ০০৬৩ অর্থাৎ এটি গেজ এর জন্য ছাড় এছাড়া আর কিছুই নয় তো আমরা যে উত্তরটি টি পাই তা হল ৩৯৯১৩০৭ ঠিক আছে সুতরাং এখন আসুন আমরা GO gauge এর সীমাটি দেখি GO snap gauge সমান ৪০০ এখানে এটি ০০৮৬৯৩ কম অথবা ০৮০৬৩ কম হবে ঠিক আছে এটি GO snap gauge এর সীমা হবে এটির জন্য ব্যবহৃত হয় সুতরাং এটি বিয়োগ হবে ঠিক আছে সুতরাং NO GO gauge এর সীমা আপনি NO GO gauge এর সীমা সমাধান করতে পারবেন আমি কেবল উত্তরটি এখানে লিখে দিচ্ছি আপনি এটি সমাধান করার চেষ্টা করুন এবং পরে আমরা এর পুরো সমাধানটি এখানে দেবো সুতরাং অনুশীলনটি পুনরাবৃত্তি হবে তো আমি ভেবেছিলাম আমি সরাসরি উত্তরটি লিখব ৪০ আর এটি এখানে ০১৪৩০ কম আসবে এবং এখানে ০১৪৯৩ মিলিমিটার কম হবে ঠিক আছে Not Go plug gauge এর এর সীমা ৪০০০০০৩৯০ ০০৪২৯ মিমি শ্য়াফ্ট এর জন্য Go Snap Gauge এর সীমা গুলি হল এই রূপ উচ্চ সীমা প্রাথমিক আকার মৌলিক বিচ্যুতি ক্ষয়ে যাওয়ার জন্য ছাড় ৪০০০ - ০০৮০ ০০০০৬৩ ৩৯৯১৯৩৭ মিমি নিম্ন সীমা ৪০০০ ০০৮০ ০০০০৬৩ ০০০৬৩ ৩৯৯১৩০৭ মিমি Go Snap gauge এর এর সীমা ৪০০০০০৮৬৯৩ ০০৮০৬৩ মিমি No Go Snap gauge এর সীমা ৪০০০ ০১৪৯৩ ০১৪৩০ মিমি এবং আমরা পূর্ববর্তী স্লাইডে এই ব্যাখ্যার জন্য চিত্রটি আগেই দিয়েছি সুতরাং এই অংশটি সমস্যার মধ্যে এই ক্ষয়ের জন্য ১০ শতাংশ ক্ষতির দিকটি লক্ষ্য রাখার চেষ্টা করবে যা আমি আগে সমাধান করিনি কিন্তু এখন সমাধান করলাম সুতরাং এটি ক্ষয়ের জন্য লোকসান অর্থাৎ আপনার যদি কোন ক্ষয় থাকে তাহলে সেটি আপনি সমাধান করতে পারবেন এবং তারপরে আপনি উত্তর টি পাওয়ার চেষ্টা করতে পারবেন সুতরাং এই অধ্যায়ে যা আমরা দেখেছি সেগুলো আর একবার দেখে নিই প্রথমে কিছু কিছু মৌলিক ধারণাগুলি দেখেছি এরপর আমরা দেখেছি বিনিময়যোগ্য মৌলিক ধারণাগুলি সেরকম কিছুই নয় তারপরে নির্ভুলতা সঠিকতা বিনিময়যোগ্যতা আমরা দেখেছি দ্বিপদ বিন্যাস দেখেছি তারপরে আমরা বিনিময়যোগ্যতা এর ধারণাটি দেখেছি এর পরে আমরা দেখলাম বাছাই করে একত্রীকরণ বাছাই করে একত্রীকরণ মানে আপনি নির্বাচন করবেন অথবা একটি বড় জায়গার মধ্যে অনেকগুলি অংশ থাকবে এবং সেখানে থেকে এইগুলির বিভিন্ন মানের ভিত্তিতে এগুলি বাছাই করে নেবেন সুতরাং এরপরে আপনি অনেকগুলি জায়গার মধ্য থেকে এর বিপরীত অংশটি খুঁজে নেবেন এবং তারপরে প্রতিটি থেকে একটি করে বেছে নিন এবং তারপরে এটি শুরু করুন তারপরে আমরা সহনশীলতা র দিকে লক্ষ্য রাখলাম তারপরে উৎপাদনের ব্যয় এবং কার্যক্ষেত্রে সহনশীলতার প্রভাব কি তা দেখলাম তারপরে আমরা সহনশীলতার শ্রেণিবিন্যাস দেখেছি তারপরে উপাদান এর সর্বোত্তম এবং সর্বনিম্ন অবস্থানগুলি দেখেছি সুতরাং আপনি এটিকে বিয়োগ করুন আপনি সহনশীলতা পেয়ে যাবেন তারপরে আমরা উপযুক্ততা সম্পর্কে আলোচনায় গেলাম আমাদের উপযুক্ত করার দরকার কেন কারণ একত্রীকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই উপযুক্ত জিনিস তৈরির ক্ষেত্রে একটি পুরুষ এবং স্ত্রী থাকবে সুতরাং সর্বোত্তম এবং সর্বনিম্ন উপাদানের সহনশীলতার ভিত্তিতে উপযুক্ততা কে তিন ভাগে ভাগ করা যায় ক্লিয়ারেন্স ফিট ট্রানজিশন ফিট এবং ইন্টারফিয়ারেন্স ফিট সুতরাং পরিস্থিতিটির উপর নির্ভর করে আপনি কোন উপযুক্ত জিনিসটি গ্রহণ করবেন তা বেছে নিতে পারেন এবং তারপরে আমরা ছাড় দেওয়ার ব্যাপারটি আলোচনা করেছি আমরা উপযুক্ততা থেকে ছাড় দেওয়ার ব্যাপারে গেলাম সুতরাং তারপর আমরা বিভিন্ন ধরণের গর্ত নির্ভর সিস্টেম এবং শ্যাফ্ট নির্ভর সিস্টেমটি ও দেখেছি বর্তমানে সর্বাধিক জনপ্রিয় হল গর্ত নির্ভর সিস্টেম যাতে শ্যাফ্টটি গর্তের ভিত্তিতে বা গর্ত নির্ভর সিস্টেম এর প্রয়োজনীয়তার মতো করে তৈরি করা হয় তারপরে সর্বশেষে আমরা সীমা ও উপযুক্ততা এদের সিস্টেমগুলি এবং সংজ্ঞাগুলি দেখলাম এবং টেলরস নীতিটি দেখলাম যেখানে আমরা দুটি জিনিস দেখেছি সেটি হল GO gauge এবং অন্যটি NO GO gauge হিসেবে পরিচিত অর্থাৎ আপনি একটি প্লাগ গেজ ব্যবহার করতে পারেন একটি স্ন্যাপ গেজ ব্যবহার করতে পারেন সুতরাং GO gauge একবারেই একাধিক বৈশিষ্ট্য যাচাই করার চেষ্টা করবে NO GO gauge একবারে কেবল একটি বৈশিষ্ট্য যাচাই করবে তাই এটি কম সময় হবে আর এখানে বেশী সময় লাগবে সুতরাং এটির সাথে আমরা এই অধ্যায়ের শেষে চলে এসেছি তাই এখন আমি শিক্ষার্থীদের জন্য একটি ছোট কাজ দিতে চাই ঠিক আছে সুতরাং আমি যা চাই তা হল আমি চাই আপনি কিছু উদাহরণ খুঁজে বার করুন যেগুলি বাস্তব উদাহরণ যেখানে আপনি ক্লিয়ারেন্স ফিট ট্রানজিশন ফিট এবং ইন্টারফিয়ারেন্স ফিট এর সম্পর্ক আছে ঠিক আছে অর্থাৎ আপনি যেটা করবেন সেটা হল ক্লিয়ারেন্স ট্রানজিশন এবং ইন্টারফিয়ারেন্স এর জন্য কয়েকটি উদাহরণ বের করার চেষ্টা করবেন এবং আপনি এটি করার পরে আপনি কী করবেন আপনি একই উদাহরণ নেবেন এবং সেগুলিকে ক্লিয়ারেন্স থেকে ইন্টারফিয়ারেন্স ইন্টারফিয়ারেন্স থেকে ট্রানজিশন এ রূপান্তর করবেন এবং লক্ষ্য করবেন যে সেখানে ফলাফলগুলি তে এবং জিনিস গুলিতে কি পরিবর্তন আসে এটি কেন দেওয়া হয়েছে এই অনুশীলনটি আপনাকে উপযুক্ততার গুরুত্ব অনুভব করবে পরেরটিটি হল আমি অনুরোধ করব বা আমি চাই আপনি আপনার রবারের জন্য একটি গেজ তৈরি করুন আপনি একটি ঘনকাকার রাবার নিন এবং দৈর্ঘ্য প্রস্থ পরিমাপের জন্য এটির একটি গেজ তৈরি করার চেষ্টা করুন যখন আমি গেজ বলি তখন তার দুটি বিভাগ হওয়া উচিত এটির একটি GO gauge হওয়া উচিত এটির অপর প্রান্তটি NO GO gauge হওয়া উচিত সুতরাং এর অর্থ ধরুন আপনাকে একটি যেকোনো কিছুর জন্যই গেজ তৈরি করতে হবে বলা হয়েছে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই রবার থেকে যাই তৈরি হোক না কেন সেটি দৈর্ঘ্য এবং প্রস্থর দিক থেকে নিখুঁত হতে হবে সুতরাং এই দুটি উদাহরণ আপনাকে বোঝায় সাহায্য করবে এবং এই সূচক গেজ কত গুরুত্বপূর্ণ মান খোঁজার জন্য গেজ তৈরি করা কত কঠিন সেটার মর্ম উপলব্ধি করতে সাহায্য করবে এটা অত সহজ নয় আপনার উপযুক্ততা এবং সীমা ও অন্যান্য জিনিস পাওয়ার জন্য আপনাকে অসংখ্য গণনা করতে হবে এটির সাথে আমরা সীমা উপযুক্ত এবং সহনশীলতা অধ্যায়ের অন্তিম পর্যায়ে চলে এসেছি এবং অনুগ্রহ করে এই দুটি অনুশীলন করার চেষ্টা করুন আমি কাজ হিসাবে দিচ্ছি না তবে আমার কাছে জমা দেবেন তবে যখন আপনি এই দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করবেন আপনি তখন মেট্রলজি বিষয়টি এবং বিশেষত এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তা জানবেন এবং এর মর্ম উপলব্ধি করতে পারবেন